স্বাগতম এবং এটি বক্তৃতা সংখ্যা 58 আমরা নন হোমোজিনিয়াস লিনিয়ার সমীকরণের সমাধান সম্পর্কে কথা বলব আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এবং পার্টিকুলার ইন্টিগ্রাল মূল্যায়নের জন্য সমাধান কৌশলগুলি সন্ধান করব সুতরাং শেষ বক্তৃতায় আমরা ইতিমধ্যে দেখেছি যে কন্সট্যান্ট কোইফিসিয়েন্টের সাথে লিনিয়ার ডিফারেনশিয়াল সমীকরণের ডিফারেনশিয়াল সমীকরণের কমপ্লিমেন্টরি ফাংশন কীভাবে পেতে হয় এবং আমরা ইতিমধ্যেই আলোচনা করেছি যে একটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান খুঁজে পেতে আমাদের কমপ্লিমেন্টরি ফাংশনটি খুঁজে বের করতে হবে এবং আমাদের পার্টিকুলার ইন্টিগ্রাল খুঁজে বের করতে হবে এবং যখন আমরা দুটি যোগ করব তখন আমরা হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণে সাধারণ সমাধান পাব সুতরাং আজকের বক্তৃতায় আমাদের লক্ষ্য হবে কিভাবে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি পার্টিকুলার সমাধান খুঁজে বের করা যায় সুতরাং প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণটি এই অপারেটর ফর্মে ধরে রেখেছে X হল ছোট x এর একটি ফাংশন এবং তারপরে এখানে এই এক্সপ্রেসনটি এই 𝑓 𝐷 দ্বারা লেখা হয়েছে যা ইতিমধ্যে পূর্ববর্তী বক্তৃতায় আলোচনা করা হয়েছে সুতরাং এই সমীকরণের পার্টিকুলার ইন্টিগ্রাল বা এই সমীকরণের একটি পার্টিকুলার সমাধান পাবো আমরা এখানে 1𝑓𝐷 𝑋 এর মতো নির্দেশ করব সুতরাং এই 1 𝑓 𝐷 বিপরীত অপারেটরের মত যা আমরা এখানে এই সমীকরণকে গুণ করি এবং তারপর আমরা সরাসরি এই y কে সমাধান হিসাবে এখানে পাই 1 𝑓 𝐷 এবং এই X আমরা এখানে দেখব কিভাবে ফাংশন X এ এই 1 𝑓 𝐷 পরিচালনা করা যায় যা X এর একটি ফাংশন সুতরাং এই 𝑓 𝐷 কে বিপরীত অপারেটর বলা হয় এবং এখানে যে ধারণাটি ইতিমধ্যেই আলোচনা করা হয়েছে যে 𝑓 𝐷 এই 𝐷 𝛼1 𝐷 𝛼2 𝐷 𝛼𝑛 এর পরিপ্রেক্ষিতে প্রকাশ করা যেতে পারে যেখানে এই আলফাগুলি অক্সিলিয়ারি সমীকরণের রুট সুতরাং এই টার্ম 1 𝑓𝐷 𝑋 হবে এবং এই 𝑓 𝐷 এ লিখিত পার্টিকুলার ইন্টিগ্রাল এই 𝐷 − 𝛼 এর প্রোডাক্ট ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা এখানে যেমন লিখেছি সুতরাং এই পার্টিকুলার ইন্টিগ্রালকে খুঁজে বের করার জন্য সাধারণ পদ্ধতি নিয়ে আমরা প্রথমে আলোচনা করছি পরে আমরা এই x এর কিছু পার্টিকুলার রূপের জন্য যাব এবং সেগুলো কিছু সরাসরি মূল্যায়ন কৌশল হবে যা পরে আলোচনা করা হবে তাই এখানে সুতরাং এটি দেখতে কিভাবে এই ফলাফলটি আমরা ইন্টিগ্রাল টার্মে পাচ্ছি আমাদের এখানে 𝑦 1 𝐷−𝑎 𝑋 নিয়ে বিবেচনা করতে হবে সুতরাং আমরা ধরে নিয়েছি যে এই এখানে শুধু একটি নোট ইন্টিগ্রেশনের এই কন্সট্যান্ট গুরুত্বপূর্ণ নয় এবং আমরা ইন্টিগ্রেশনের এই কন্সট্যান্টকে 0 হিসাবে সেট করতে পারি এর কারণ হল আমরা এখানে কথা বলছি অথবা আমরা আলোচনা করছি কিভাবে ডিফারেনশিয়াল ইকুয়েশনের একটি পার্টিকুলার সমাধান বের করা যায় সুতরাং পার্টিকুলার সমাধান খোঁজার সময় আমরা ইন্টিগ্রেশনের এই কন্সট্যান্টটিও চাই না C এর যেকোনো মূল্যের জন্য এটি সমাধান হবে সুতরাং আমরা একটি পার্টিকুলার সমাধান খুঁজছি সেক্ষেত্রে আমরা শুধু এই C থেকে 0 সেট করতে পারি আপনি চালিয়ে যেতে চান এবং অবশেষে আমরা প্রদত্ত নন হোমোজিনিয়াস সমীকরণের একটি সাধারণ সমাধান খুঁজে পেতে কমপ্লিমেন্টরি ফাংশনে যোগ করব সেই ক্ষেত্রে এই কন্সট্যান্টটি অবশ্যই কমপ্লিমেন্টরি ফাংশনে উপস্থিত হবে সুতরাং এটি এখানে গুরুত্বপূর্ণ নয় যে আমরা নীতিগতভাবে কোন মান বরাদ্দ করতে পারি কিন্তু সবচেয়ে সহজ ক্ষেত্রে আমরা এই C কে 0 এ বরাদ্দ করব সুতরাং এখন এই সমীকরণের এই সমাধান তাই সুতরাং যখন এই কন্সট্যান্টটি 0 হয় এই টার্মটি অদৃশ্য হয়ে যাবে এবং মূলত আমরা এই 1 𝐷 − 𝑎 𝑋 y এর মানটি পাই সুতরাং এটি এখন খুবই গুরুত্বপূর্ণ যা পার্টিকুলার ইন্টিগ্রাল খুঁজে পেতে এখন খুব দরকারী হবে সুতরাং আমরা এই ফলাফলটি পেয়েছি যে যখন আমরা এখানে X এর একটি ফাংশনে 𝐷 প্রয়োগ করি তখন এটি মান 𝑒 𝑎𝑥 ∫ 𝑋 𝑒 −𝑎𝑥 ছাড়া আর কিছুই নয় এটি একটি পার্টিকুলার সমাধান যখন আমরা 0 কে এখানে বলেছিলাম এটি গুরুত্বপূর্ণ নয় সুতরাং আমরা এই 1 এর একটি পার্টিকুলার সমাধান পেতে পারি সাধারণ ক্ষেত্রে আমরা এখানে কি তাৎক্ষণিকভাবে বিবেচনা করতে পারি 𝑎 0 হবে সুতরাং এই ফলাফলটি কি পরামর্শ দিচ্ছে সুতরাং যখন আমরা এই 𝑎 0 সেট করি এখানে এই ফলাফলটি কি যে X এর উপর পরিচালিত 1 ওভার সমান হয় সুতরাং 𝑎 0 হয় এটি এখানে 1 হয় সুতরাং আমরা কেবল ইন্টিগ্রাল X dx পাচ্ছি এবং এটিই প্রত্যাশিত আমরা এটি জানি যে D একটি ডিফারেনশিয়াল অপারেটর ছিল এবং এটা 1 𝐷 x হবে সুতরাং এই 1 𝐷 ইন্টিগ্রাল অপারেটরের মত সুতরাং 1 𝐷 𝑋 X এর ইন্টিগ্রাল ছাড়া আর কিছুই নয় সুতরাং এটি 1 এর ওপর D রাখলে আমাদের কাছে 1 𝐷 − 𝑋 𝑋 আসবে এবং মান হবে 𝑎𝑥 𝑎𝑥 ∫ 𝑋 𝑒 𝑑𝑥 সুতরাং এখন এই বক্তৃতার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ এবং আমরা 𝐷 2 𝑎 2 𝑦 sec 𝑎𝑥 এই সূত্রটি উদাহরণস্বরূপ গণনা করতে ব্যবহার করতে পারি সুতরাং প্রথমে আমাদের কমপ্লিমেন্টরি ফাংশন খুঁজে বের করতে হবে এবং তার জন্য আমাদের এই সমীকরণটি এখানে অক্সিলিয়ারি সমীকরণ প্রয়োজন সুতরাং এই ক্ষেত্রে অক্জিলিয়ারী সমীকরণ হবে 𝑚2 𝑎 2 এবং আমরা এই জটিল সংমিশ্রণ হিসাবে রুট পাব এবং তারপর আমরা জানি কিভাবে সমাধান লিখতে হবে সুতরাং এটি ± 𝑒 এর মত সুতরাং এটি 𝑒 0𝑥 হবে এবং তারপর 𝑐1 cos 𝑎𝑥 𝑐2 sin 𝑎𝑥 হবে এটি হোমোজিনিয়াস সমীকরণের সমাধান যখন এই ডান হাতটি 0 এ সেট করা হয় অথবা এটি এখানে একটি কমপ্লিমেন্টরি ফাংশন হবে সুতরাং এটি 𝑐1 cos 𝑎𝑥 𝑐2 sin 𝑎𝑥 হবে আমাদের কমপ্লিমেন্টরি ফাংশন আছে সুতরাং এই সাধারণ সমাধানটি খুঁজে পেতে বা এটির জন্য আমাদের কমপ্লিমেন্টরি ফাংশন দরকার এবং আমাদের একটি পার্টিকুলার সমাধান প্রয়োজন সুতরাং এই পার্টিকুলার সমাধানটি খুঁজে পেতে আমরা সেই ধারণাটি প্রয়োগ করব যা পূর্ববর্তী স্লাইডে আলোচনা করা হয়েছে সুতরাং আমরা এই বিপরীত অপারেটর আছে ধারণাটি হল কারণ আমরা ইতিমধ্যে এই সূত্রটি এখানে 1𝐷 − 𝑖𝑎 বা 1𝐷𝑖𝑎 এর জন্য জানি সুতরাং এখন আমাদের এখানে গণনা করা দরকার উদাহরণস্বরূপ আমাদের প্রথমটি বিবেচনা করতে হবে সুতরাং একইভাবে একবার আমরা এটি গণনা করেছি সুতরাং এটাই এখন আমরা করব সুতরাং এই পার্টিকুলার ইন্টিগ্রাল যা এখানে দেওয়া হয়েছিল তাই আমরা এখন এর মান প্রতিস্থাপন করতে পারি সুতরাং এটি এখানে প্রথম সুতরাং এটি আমরা এখানে যা পেয়েছি তার সরলীকরণ হবে সুতরাং এখন সাধারণ সমাধান হবে কমপ্লিমেন্টরি ফাংশন যা আমরা আগে মূল্যায়ন করেছি

সুতরাং এটি প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের পার্টিকুলার সমাধান হবে প্রদত্ত নন হোমোজিনিয়াস ডিফারেনশিয়াল সমীকরণ আছে এটি এখানে সাধারণ সমাধান এবং যখন আমরা দুটি যোগ করি তাই আমাদের এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান রয়েছে এখন আমরা এই X এর কিছু পার্টিকুলার রূপের কথা বলব উদাহরণস্বরূপ 𝑒 𝑎𝑥 cos 𝑎𝑥 sin 𝑎𝑥 সুতরাং সেই ক্ষেত্রে এই মূল্যায়নের পরিবর্তে আমরা পূর্বে যেমন ইন্টিগ্রাল সূত্রের সাহায্যে করেছি আমরা এই সূত্রগুলিকে সরাসরি মনে রাখতে পারি এবং যখন আমাদের ডান হাতের সহজ সরল ফাংশনগুলি থাকে তখন মূল্যায়ন করা অনেক ক্ষেত্রে অনেক সহজ হবে সুতরাং সর্বপ্রথম প্রাপ্ত আজকে এটি বের করা হবে যখন আমাদের পার্টিকুলার ফাংশন e power ax হয় এবং এর জন্য আমাদের এই ফলাফলটি এখানে প্রয়োজন যদি এই a এখানে একটি কন্সট্যান্ট a একটি একটি কন্সট্যান্ট এর মানে হল আমরা এটি প্রয়োগ করি সুতরাং D a দ্বারা প্রতিস্থাপিত হবে এবং আমরা 𝑒 𝑎𝑥 পাব সুতরাং এটি আমরা প্রথমেই দেখব যা উপলব্ধি করা খুবই সহজ কারণ যখন আমরা operate 𝐷 𝑒 𝑎𝑥 পাচ্ছি তা পরিচালনা করি সুতরাং D মানে ডেরিভেটিভ ডিফারেনশিয়াল এই e power a x যা a x এর দ্বারা গুণিত a ছাড়া আর কিছুই নয় সুতরাং আমরা এখানে একবার উপলব্ধি করি যখন আমরা এই ডেরিভেটিভ প্রয়োগ করেছি এখানে D এর পরিবর্তে a হবে একই জিনিস যদি আমরা এটি দুইবার করি তাহলে কি হবে যদি আপনি এটি অব্যাহত রাখেন সাধারণভাবে আমরাও এটি পেতে পারি সুতরাং যখন আমাদের 𝑓𝐷 𝑒 𝑎𝑥 𝑓𝑎𝑒 𝑎𝑥 এই অপারেটর আছে সুতরাং এখানে সমগ্র এক্সপ্রেশনে যখন আমাদের এই 𝑓 𝐷 𝑒 𝑎𝑥 থাকবে তখন কি হবে সব D কে a দ্বারা প্রতিস্থাপিত করা হবে সুতরাং এই 𝑓 𝐷 এর পরিবর্তে আমরা f a পাব এবং এই e power a x যেমন আছে তেমনই থাকবে সুতরাং এই হল সাধারণ ফলাফল যা আমরা এখন উপভোগ করতে উপযোগী হব যখন এই ডান হাতের x হল পার্টিকুলার ফাংশন 𝑒 সুতরাং আমাদের এখানে 𝑓𝐷 𝑒 𝑎𝑥 𝑓𝑎𝑒 𝑎𝑥 আছে সুতরাং এখন এর সাথে আমরা এখন এই পার্টিকুলার ফর্মের প্রথম ফলাফল অর্জন করতে পারি যদি এটি X এর ফর্ম হয় তাহলে একটি পার্টিকুলার ইন্টিগ্রালকে খুঁজে বের করার জন্য পার্টিকুলার ইন্টিগ্রাল কে মূল্যায়ন করার জন্য আমাদের সূত্রটি কী হবে সুতরাং এটি তাত্ক্ষণিকভাবে আমার কাছে 𝑓𝐷𝑦 𝑒 𝑎𝑥 ডিফারেনশিয়াল সমীকরণ আছে সুতরাং এখন ঠিক এই ক্ষেত্রে যদি আমরা নিই তাহলে এখন এই পার্টিকুলার ইন্টিগ্রাল খুঁজে পেতে সংক্ষিপ্ত পদ্ধতি কি যদি এই x 𝑒 𝑎𝑥 হয় তাহলে আমরা কি করব যদি 𝑓 𝑎 0 হয় তাহলে 𝑓 𝐷 টাইপের একটি ফ্যাক্টর থাকতে হবে 𝐷 𝑎 তারপর সুতরাং আমরা এখন কিছু উদাহরণ দেখি সুতরাং প্রথমটি হল এই ডিফারেনশিয়াল সমীকরণের সাধারণ সমাধান খুঁজে বের করা যা 𝐷 2 3𝐷 2 𝑦 𝑒 3𝑥 হবে সুতরাং কমপ্লিমেন্টরি ফাংশন আমরা এখানে অক্সিলিয়ারি সমীকরণটি 𝑚2 − 3𝑚 2 0 লিখি সুতরাং রুট হল 1 এবং 2 সুতরাং এখানে এই রুট থাকার ফলে আমরা কমপ্লিমেন্টরি ফাংশন 𝑐1𝑒 𝑥 𝑐2𝑒 2𝑥 লিখতে পারি এই পার্টিকুলার ইন্টিগ্রাল যা ইতিমধ্যে এখন আলোচনা করা হচ্ছে তাই 1 𝐷2−3𝐷2 𝑒 3𝑥 এবং কৌশলটি হল যে আমরা এই D কে 3 দ্বারা প্রতিস্থাপন করি সুতরাং এটি একটি পার্টিকুলার ইন্টিগ্রাল এটি এখানে প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের একটি পার্টিকুলার সমাধান হবে এবং আমাদের এই হোমোজিনিয়াস সমীকরণের সাধারণ সমাধান রয়েছে এর মানে হল এই কমপ্লিমেন্টরি ফাংশনে যদি আমরা দুটি যোগ করি তাহলে আমরা এই প্রদত্ত ডিফারেনশিয়াল সমীকরণের এই সাধারণ সমাধানটি পাই পরবর্তী সমস্যাতে আমরা যা দেখব আমরা 𝐷 3 − 𝐷 2 − 𝐷 1𝑦 𝑒 𝑥 এই ডিফারেনশিয়াল সমীকরণের পার্টিকুলার সমাধান খুঁজে পাব সুতরাং পার্টিকুলার সমাধান হবে সুতরাং মূলত আমাদের 𝐷 2 𝐷 5 𝑦 3 আছে সুতরাং এটি সহজভাবে দেবে পরবর্তী সমস্যায় আমাদের কাছে এটিই আজকের জন্য শেষ হবে সুতরাং সুতরাং এটি এই সমীকরণের পার্টিকুলার ইন্টিগ্রাল হবে এটি এই সমীকরণের একটি পার্টিকুলার সমাধান হবে সুতরাং এখন এই উপসংহারে আসছি যে আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল এবং প্রকৃতপক্ষে এই সাধারণ সূত্রটি দেখেছি যা ইন্টিগ্রাল খুঁজে পেতে খুব উপকারী হবে যখন আমাদের কাছে এমন শর্টকাট পদ্ধতি নেই যা পার্টিকুলার ফাংশন x পাওয়ার e x এর মত আলোচনা করা হয়েছিল সুতরাং এটি যে কোনও ক্ষেত্রে ব্যবহার করা যেতে পারে যতক্ষণ পর্যন্ত এই ইন্টিগ্রাল আমরা মূল্যায়ন করতে পারি এবং পার্টিকুলার ফর্মগুলিও আমরা আজ এই আলোচনা করেছি সুতরাং নিয়ম ছিল যে 1 𝑓 𝐷 𝑒 𝑎𝑥 আমরা এই D দ্বারা এটি প্রতিস্থাপন করতে পারি যদি 𝑓𝑎 ≠ 0 হয় এবং যদি এটি 0 হয় তাহলে আমাদের অবশ্যই 𝐷 𝑎 ফ্যাক্টর আছে এবং এটিও আমরা সহজেই 1 𝐷−𝑎 𝑟 𝑒 𝑎𝑥 𝑥 𝑟 𝑟 𝑒 𝑎𝑥 হিসাবে মূল্যায়ন করতে পারি সুতরাং এর সাথে এখন আমাদের এই বক্তৃতাগুলি প্রস্তুত করার জন্য এই ডিফারেনশিয়ালগুলি ব্যবহার করা হয়েছে এবং আপনার মনোযোগের জন্য আপনাকে ধন্যবাদ